সুতরাং স্বাগত জানাই এই বক্তৃতা সংখ্যা 54 সুতরাং আমরা এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ নিয়ে আলোচনা চালিয়ে যাব এবং বিশেষ করে আমরা আজকের কথা বলব যখন প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি এক্সাট নয় তবে এটি সহজেই এক্সাট করা যেতে পারে এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের প্রবর্তন ছবিতে আসবে সুতরাং এখানে শুধু স্মরণ করার জন্য যে আমাদের যথার্থতার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত রয়েছে সুতরাং ডিফারেনশিয়াল সমীকরণের এক্সাট হওয়ার জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত হল 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 0 যা ডিফারেনশিয়াল সমীকরণ ছিল এবং এটি এক্সাট যখন 𝜕𝑀𝜕𝑦 𝜕𝑁𝜕𝑥 হয় এবং এটি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তটি ধরে থাকে তবে ডিফারেনশিয়াল সমীকরণটি এক্সাট হতে হবে এবং যদি সমীকরণটি এক্সাট হয় তবে এই শর্তটি অবশ্যই ধরে রাখা উচিত সুতরাং এখন দেওয়া সমীকরণটি গ্রহণ না করলে কি করা উচিত সুতরাং উদাহরণস্বরূপ যদি এই ফর্মের সমীকরণ 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 0 এক্সাট না হয় এখানে কখনও কখনও একটি ফাংশন নির্বাচন করা সম্ভব হয় x এবং y এর ফাংশন যেমন যে সমীকরণের সমস্ত শর্তগুলিকে এই ফাংশন দ্বারা গুণিত করার পরে সমীকরণ হয়ে যায় সমীকরণটি এক্সাট হয়ে যায় এবং এই ধরনের গুণককে এখান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয় সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণে গুণ করার পরে এটি x y এর একটি ফাংশন ছাড়া আর কিছুই নয় প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি এক্সাট হয়ে যায় তখন এই ধরনের ফাংশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয় সুতরাং এই I x y সাধারণত নোটেশন আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের জন্য ব্যবহার করব সুতরাং যদি এটি একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় তবে এখানে ডিফারেনশিয়াল সমীকরণ হবে এটি এক্সাট হয়ে ওঠে এখন সুবিধা কি সুতরাং প্রদত্ত সমীকরণটি এক্সাট নয় এবং তারপরে এখানে সমাধান খুঁজে পাওয়া কঠিন সুতরাং আমরা এখন যা করবো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি খুঁজে পাব এবং একবার আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটিকে প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণে গুণ করলে এই সমীকরণটি ঠিক হয়ে যাবে এবং তারপর আমরা জানি কিভাবে এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ সমাধান করতে হয় আমাদের ফাংশনটি খুঁজে বের করতে হবে যার ডিফারেনশিয়াল এখানে প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাম দিকে থাকবে সুতরাং এখানে এই বক্তৃতার মূল বিষয় হল আমরা এখানে কিছু কৌশল নিয়ে আলোচনা করব কিভাবে প্রদত্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাট ডিফারেনশিয়াল ইকুয়েশন না হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজে বের করতে হয় সুতরাং যদিও Mdx Ndy ফর্মের একটি সমীকরণ সর্বদা একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে সেখানে আরো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে কিন্তু সেগুলি খুঁজে পাওয়ার জন্য কোন সাধারণ নিয়ম নেই বা বরং এই ইন্টিগ্রেটিংটি খুঁজে পাওয়া একটু ক্লান্তিকর প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি খুঁজে পাওয়া সাধারণভাবে সহজ নয় সুতরাং আমরা কেবল কিছু বিশেষ ক্ষেত্রে বিবেচনা করব যেখানে আমরা সহজেই ইন্টিগ্রেটিং উপাদানটি খুঁজে পেতে পারি সুতরাং নিয়ম নম্বর 1 শুধুমাত্র পরিদর্শন দ্বারা সুতরাং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি খুঁজে বের করার জন্য এটি সবচেয়ে সহজতম এবং সবচেয়ে কঠিন পন্থা কারণ এটি কেবলমাত্র গ্যাসের ডিফারেনশিয়াল সমীকরণ দেখছ যা এই ফর্মটিতে দেওয়া হয়েছে এবং যদি আপনি এই ফাংশন দ্বারা গুণ করেন তাহলে এটি এক্সাট হয়ে উঠবে কিন্তু এটিও কঠিন কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজে বের করার জন্য এটি একটি পদ্ধতিগত পদ্ধতি নয় সুতরাং এই পদ্ধতিটি এই কিছু আদর্শ এক্সাট পার্থক্য স্বীকৃতির উপর ভিত্তি করে সুতরাং যদি আমরা এখানে কিছু স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল জানি তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের দিকে তাকালে আমরাও দেখতে পাব যে যদি আমরা এই ফর্মটিতে এই সমীকরণটি আবার লিখি অথবা আমরা এই ফাংশন দ্বারা গুণ বা ভাগ করি সুতরাং আমরা সেই ফাংশনগুলির ঠিক পার্থক্যটি পাব এবং এই পদ্ধতির মধ্যে ডিফারেনশিয়াল সমীকরণ সমাধানের জন্য আমরা এটির সাথে যোগাযোগ করি সুতরাং এখানে সেই স্ট্যান্ডগুলি কি এবং এই স্ট্যান্ডার্ড ফর্মগুলির মধ্যে কোনটি হবে তা আমরা এখানে আলোচনা করব এবং আরো অনেকগুলি হতে পারে যা হয়তো স্ট্যান্ডার্ড নয় কিন্তু আমরা জানতে পারি যে কার পার্থক্যে এই টার্মটি ঠিক উদাহরণস্বরূপ এখানে 𝑦 𝑑𝑥 𝑥 𝑑𝑦 যদি এই টার্মটি থাকে তবে এটি xy 𝑑 𝑥𝑦 এর পার্থক্য আমরা সহজেই যাচাই করতে পারি সুতরাং 𝑑 𝑥𝑦 আবার সংজ্ঞা অনুসারে ফাংশন dx del x এর উপরে এই প্রদত্ত ফাংশন আছে এবং dy এর উপর del y এর উপর y আছে সুতরাং এখানে x এর ক্ষেত্রে xy এর আংশিক ডেরিভেটিভ হবে y dx x dy সুতরাং যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে এইরকম কিছু টার্ম দেখি বা ডিফারেনশিয়াল ইকুয়েশনটি পুনরায় লেখার মাধ্যমে যদি আমরা দেখতে পাই যে একটি টার্ম আছে 𝑑𝑥 𝑑𝑥 𝑑𝑦 𝑑𝑦 তাহলে আমরা ইতিমধ্যেই জানি যে এটি 𝑥𝑦 টার্মের ডিফারেনশিয়াল হবে সুতরাং এটি মনে রাখা দরকারী হতে পারে যে এই xy এর পার্থক্য হল y dx x dy আরেকটি স্ট্যান্ডার্ড ফর্ম x এর উপর এই y এর পার্থক্য হতে পারে সুতরাং এটি একটি আদর্শ ডিফারেনশিয়াল যা আমরা ডিফারেনশিয়াল সমীকরণ অনুমান করতে ব্যবহার করতে পারি সুতরাং আমরা কমপক্ষে একটি উদাহরণের মধ্য দিয়ে যাব যেখানে আমরা সেই মানসম্মত ডিফারেনশিয়ালগুলিকে চিনতে পারব

সুতরাং আবার আমরা পরীক্ষা করতে পারি যে এটি একটি এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ নয় সুতরাং এখানে 𝜕𝑀 𝜕𝑦কি সুতরাং এখানে আমাদের M আছে এবং এটি Ndy সুতরাং del M ওভার del y হবে y3 y সুতরাং 3 𝑦 2 1 যেটি 𝑀 এর সাথে ডেরিভেটিভ হবে এবং y এর সাথে x এর ডেরিভেটিভ হবে x এর সাথে y স্কোয়ার মাইনাস 1 সুতরাং তারা সমান নয় তাই এই ফর্মটিতে দেওয়া এই সমীকরণটি এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ নয় সুতরাং এই পদ্ধতিটি পরিদর্শন দ্বারা আমরা এখন করব সুতরাং এখানে আমাদের 𝑦 2 আছে এখানেও আমাদের 𝑦 2 টার্ম আছে 𝑦 2 এই dx এর সাথে এখানে y স্কোয়ার dy হবে সুতরাং যদি আপনি এই দুটি পদ থেকে y স্কোয়ার গ্রহণ করেন তাহলে আমরা কি পাব সেই টার্মটিও আমরা আগে দেখেছি

সুতরাং এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান একটু বেশি সাধারণ পদ্ধতি আমরা আলোচনা করব কারণ এখানে পরিদর্শন দ্বারা কিছু ফাংশন দ্বারা গুণ বা ভাগ করার পরে সমীকরণে সেই মানসম্পন্ন পার্থক্যগুলি দেখা সবসময় সহজ নয় সুতরাং এখানে আমাদের আরও বা বরং পদ্ধতিগত পদ্ধতি রয়েছে যা আমরা ইন্টিগ্রেটিং করার কারণগুলি অনুসরণ করতে পারি একটি ফাংশন দ্বারা 𝐼 𝑥 𝑦 নির্বাচন করার চেষ্টা করুন যাতে ফলে সমীকরণ 𝐼 𝑥 𝑦 𝑀 𝑥 𝑦 𝑑𝑥 𝐼 𝑥 𝑦 𝑁 𝑥 𝑦 𝑑𝑦 0 এক্সাট হয়ে যায় আমরা এখানে এমন একটি ফাংশন খুঁজছি এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণে এটি সমীকরণে এক্সাট পার্থক্য হওয়া উচিত সুতরাং এই সেই বিন্দু যেখানে আমরা এখন এগিয়ে যাব ধরুন আমি বলতে চাইছি যে এই সমীকরণটি এখন এক্সাট হবে y এর ক্ষেত্রে এই ফাংশনের del হতে হবে x এর সাপেক্ষে এর আংশিক ডেরিভেটিভের সমান সুতরাং আমরা জানি যে এখন এই সমীকরণটি এক্সাট যদি এটি একটি ডিফারেনশিয়াল সমীকরণের যথার্থতার জন্য একটি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত হবে সুতরাং এখানে যদি এটি এক্সাট হয় তবে এই শর্তটি অবশ্যই ধরে রাখা উচিত এবং এই অবস্থার বাইরে আমরা কিছু বিশেষ ক্ষেত্রে কিছু অর্জন করার চেষ্টা করব যা আমাদের এই গুণক বা ইন্টিগ্রেটিং উপাদান হিসাবে প্রয়োজন সুতরাং যদি আমি এই সমীকরণটি সন্তুষ্ট করে এমন একটি ফাংশন খুঁজে পেতে পারি তবে প্রদত্ত সমীকরণটি এক্সাট হবে এখানে সমস্যা হল এই সমীকরণটি সমাধান করা কারণ এটি একটি সাধারণ সমীকরণ নয় এটি একটি আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ এই সমীকরণে আমাদের আংশিক ডেরিভেটিভ রয়েছে সুতরাং এটি একটি আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ যা এই সমীকরণ থেকে এই আমি বের করার জন্য সমাধান করা খুব সহজ নয় সুতরাং আমাদের কিছু বিশেষ ক্ষেত্রে বিবেচনা করতে হবে যেখানে আমরা এই ধরনের সমীকরণ সমাধান করতে পারি সুতরাং আমরা এখানে তাদের মধ্যে কমপক্ষে দুটি বিবেচনা করব এবং এই আংশিক ডিফারেনশিয়াল সমীকরণগুলি থেকে আরও অনেক বিশেষ ক্ষেত্রে উদ্ভূত হতে পারে যাতে আমরা এখানে এই অজানাটি পেতে পারি সুতরাং এগুলি হল বিশেষ ক্ষেত্রে একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর I যা x এর একাংশ বা y এর একটি ফাংশন হয় এটি আমাদের প্রথম অনুমান যে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজছি যা শুধুমাত্র x এর একটি ফাংশন সুতরাং এই দুটি বিশেষ ক্ষেত্রে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন বা এই আংশিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান পেতে এখানে বিবেচনা করব সুতরাং যখন আমরা ধরে নিই যে এটি এককভাবে x এর একটি ফাংশন তাহলে এই PDE এখানে শর্তটি হ্রাস করা যেতে পারে কারণ আমরা ধরে নিয়েছি যে এখানে এই ফাংশনটি শুধুমাত্র x এর একটি ফাংশন সুতরাং সুতরাং আমাদের এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সরলীকৃত আকারে রয়েছে এটি হল −𝐼𝑁𝑥 𝑁 কিন্তু আবার উদ্দেশ্যটি সমাধান করা হয়নি কারণ এটি এখানে 𝑑𝐼 𝑑𝑥 এখানে I কেবল x এর একটি ফাংশন সুতরাং এটি এখানে ডেরিভেটিভ 𝑑𝐼 ডান হাতে যদি এটি x এর একটি ফাংশন না হয় তাহলে আমরা সমাধান করতে পারব না কারণ আমরা এখানে এই অসঙ্গতিটি বাম দিকে পাবো কারণ আমরা ধরে নিয়েছি যে আমি শুধুমাত্র x এর একটি ফাংশন সুতরাং এখানে এটি কিছুই নয় কিন্তু এখানে সাধারণ ডেরিভেটিভ 𝑑𝐼 𝑑𝑥 হবে এবং এটি x এর একটি ফাংশন হবে সুতরাং ডান হাতটি x এর কমপক্ষে ফাংশন হওয়া উচিত এখানে I থেকে এই ডিফারেনশিয়াল সমীকরণটি সমাধান করার জন্য এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য x হবে সুতরাং আরেকটি অনুমান যে যদি এটি শুধুমাত্র x এর একটি ফাংশন হয় তবে আমরা এই সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণটি সমাধান করতে পারি যাতে আমি এটিকে ইন্টিগ্রেটিং করতে পারি সুতরাং আমাদের পরবর্তী অনুমান হবে যে এটি N হবে কারণ My যাই হোক x এর একটি ফাংশন সুতরাং যদি এটি শুধুমাত্র x এর একটি ফাংশন হয় সুতরাং এখানে আবার আরও অনুমান যা আমরা এই এককে x এর একটি ফাংশন হিসাবে গ্রহণ করি সুতরাং এখানে যদি এটি একটি ফাংশন হয় যা মূল শর্ত এই M এবং N N দ্বারা বিভক্ত সুতরাং যদি এটি শুধুমাত্র x এর একটি ফাংশন হয় তাহলে আমরা এই সাধারণ সহজ ডিফারেনশিয়াল সমীকরণটি সমাধান করতে পারি যদি এই ফাংশনটি এখানে খুব জটিল নয় সুতরাং আমরা বলি আমাদের এটি f ফাংশন কারণ আমরা ধরে নিই যে এটি যদি x এর একটি ফাংশন হয় তবে কেবল আমরা এই সমীকরণটি সমাধানের জন্য এগিয়ে যেতে পারি সুতরাং যদি এটি শুধুমাত্র x এর একটি ফাংশন হয় তাহলে আমরা এই সমীকরণটি সমাধান করতে পারি 𝑑𝐼𝐼 𝑓 𝑥 ডান দিক থেকে এই 𝑓 𝑥 এর সমান হয় যা আমরা এই ফাংশনের জন্য dx ব্যবহার করেছি সুতরাং এটি একটি সহজ ডিফারেনশিয়াল সমীকরণ যদি এই f x একটি সাধারণ ফাংশন হয় তাহলে আমরা এখান থেকে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি পেতে পারি কারণ এটি 𝐼 𝑥 𝑒 ∫ 𝑓 𝑥 এর লগারিদমিক হয় সুতরাং এটি 𝐼 𝑥 𝑒 ∫ 𝑓 𝑥 হবে সুতরাং এটি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে শর্ত কি আমাদের এই 𝑀𝑦 𝑁𝑥 ওভার চেক করতে হবে এবং যদি এটি শুধুমাত্র x এর একটি ফাংশন হয় তাহলে আমরা লিখতে পারি যে এটি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e ∫ 𝑓 𝑥 কারণ নির্মাণ অনুসারে আমরা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তের মাধ্যমে দেখেছি যে এখন আমি যদি এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটিকে এই I x দ্বারা গুণ করি এই ক্ষেত্রে যখন এটি শুধুমাত্র x এর একটি ফাংশন তখন এটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে সুতরাং আমরা এই দুটি সরলীকৃত কেস পেয়েছি কারণ আমি বলেছিলাম যে আরও অনেক ক্ষেত্রে হতে পারে যেখানে আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণটি সমাধান করতে পারি এই শর্তটি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্তI এটি পাওয়ার জন্য আমরা অন্তত এই দুটিকে বিবেচনা করেছি এই প্রথম হল শুধুমাত্র x এর একটি ফাংশন 𝑓𝑥 তারপর d𝐼 𝑓 𝑥 𝑑x সমাধান করি সুতরাং সেক্ষেত্রে অন্য ক্ষেত্রে এটি ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সুতরাং এর সাথে আমরা এখন কিছু উদাহরণের মধ্য দিয়ে যাব আসুন আমরা এই প্রথমটি বিবেচনা করি x 𝑥 2 𝑦 2 𝑥 𝑑𝑥 𝑥𝑦 𝑑𝑦 0 সুতরাং আমাদের আছে সুতরাং স্বাভাবিকভাবেই এই দুটি সমান নয়

ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে x দিয়ে গুণ করুন এটিকে এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণে হতে হবে সমাধান সুতরাং আমরা এখন f খুঁজে পাব যার পার্থক্য এখানে দেওয়া হয়েছে সুতরাং এটি একটি এক্সাট ডিফারেনশিয়াল সমীকরণ এবং প্রক্রিয়াটির পরে সমাধান আমরা এইরকম একটি f পাওয়ার জন্য অনুসরণ করি যার ডিফারেনশিয়াল এটি এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের এই সমাধান হিসাবে আমরা এটি পেতে পারি আরেকটি উদাহরণ আমরা নিই

এবং তারপরে আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণটি সমাধান করার পদ্ধতি অনুসরণ করতে পারি f খুঁজে বের করার জন্য ডিফারেনশিয়াল এই গুণের পরে ঠিক হবে সুতরাং কেউ এটি সমাধান করতে পারে এবং সমাধানটি আসবে 𝑥 2𝑒 𝑦 𝑥 2𝑦 𝑥𝑦3 c যা কিছু কন্সট্যান্ট সমান সুতরাং এখানে আবার সেই পন্থা যা আমরা আলোচনা করেছি যা অন্তত ডেরিভেশন দ্বারা সাধারণ পদ্ধতি ছিল কিন্তু আমরা কেবলমাত্র কয়েকটি সাধারণ ক্ষেত্রে বিবেচনা করেছি যেখানে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর y পেতে পারি এর থেকে আরও কিছু অনুসন্ধান রয়েছে যেগুলি সেই শর্ত যেখানে আমরা সংহতকারী ফ্যাক্টরটি খুঁজে পেতে পারি সুতরাং আমরা তাদের সন্ধানের বিশদ বিবরণে যাচ্ছি না তবে উদাহরণস্বরূপ এটি একটি সম্ভাবনার মধ্যে যদি এই সমীকরণটি সমজাতীয় হয় এবং এই 𝑀𝑑𝑥 𝑁𝑑𝑦 0 হয় তাহলে এটি একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে সুতরাং আবার সরাসরি কেউ খুঁজে পেতে পারেন এখানে শর্ত হল এটি সমজাতীয় ডিফারেনশিয়াল সমীকরণ হওয়া উচিত এবং আমরা ইতিমধ্যে জানি কিভাবে সমজাতীয় ডিফারেনশিয়াল সমীকরণ সমাধান করতে হয় সুতরাং আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি খুঁজে বের করতে হবে এবং তারপরে এক্সাট সমীকরণটি সমাধান করার জন্য এখানে ঠিক এই পদ্ধতিটি অনুসরণ করতে পারি না এখানে আরেকটি সম্ভাবনা হল 𝑀𝑥 𝑁𝑦 ≠ 0 এই ফর্মটি যদি এই সমীকরণটি এই ফর্মটি বন্ধ করে দেওয়া হয় অর্থ হল সমষ্টি ফাংশন 𝑓1 𝑥𝑦 𝑦 𝑑𝑥 𝑓2 𝑥𝑦 𝑥 𝑑𝑦 0 তাহলে এই 1𝑀𝑥 − 𝑁𝑦 যদি এই টার্মটি 0 এর সমান না হয় তবে একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এবং যদি আমরা এই সমীকরণকে গুণ করি তাহলে এই সমীকরণটি এক্সাট হয়ে যাবে সুতরাং এখান থেকে আরও অনেকগুলি নিয়ম তৈরি করা যেতে পারে তবে আমরা যা খুব সাধারণ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকেও আমরা কমপক্ষে দেখেছি কীভাবে সেই বিশেষ ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি পেতে হয় সুতরাং উপসংহারে আসার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর কিছুই নয় শুধু একটি ফাংশন যদি আপনি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকে গুণ করেন যা এক্সাট নয় কিন্তু গুণ করার পরে সমীকরণটি এক্সাট হয়ে যায় আমরা এই ধরনের একটি ফাংশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলি এবং আমরা এই বিশেষ কেসটি দেখেছি যখন M এর y এর সাথে M এর আংশিক ডেরিভেটিভ হয় আংশিক x এর সাপেক্ষে N এর ডেরিভেটিভ সুতরাং এই N দ্বারা বিভক্ত এই পার্থক্যটি শুধুমাত্র x এর একটি ফাংশন তারপর আমরা প্রাপ্ত করেছি যে এটি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 𝐼 𝑦 𝑒 ∫ 𝑔 𝑦 এগুলি এখানে ব্যবহৃত রেফারেন্স আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ